একটি বিশেষ স্থানে এটিকে যদি আমরা উৎস হিসাবে ধরি তাহলে বিষয়টি সহজ হবে I অতএব এই রাইডার এর বিশ্বে আমাদের দুটি বস্তুর মান নির্ধারণ করতে হয় এবং এই ক্ষেত্রে আমরা এই উদাহরণটি থাকবে I বলা যাক এইখানে একটি এন্টেনা আছে যেখানে তুমি আছো এয়ার ট্রাফিক কন্ট্রোলার দায়িত্ব এবং অন্যটি আছে একটি দূরবর্তী স্থানে যেখানে আরেকটি এয়ার ট্রাফিক কন্ট্রোলার আছে এবং দুটিতেই দুটি রাডার আছে I এইবার প্রথমটি একটি তরঙ্গ পাঠালো বিমানটিকে এবং সেখান থেকে এই তরঙ্গটি বিমানের ধাক্কা খেয়ে কোন দিকে যাবে একটি উত্তর যে সেটি একই দিকে যাবে এবং এটি বস্তুটির পৃষ্ঠতলের উপর নির্ভর করবে কিন্তু একটি সাধারণ বিমান বা জাহাজ বলা থাকলে তরঙ্গটি কোন দিকে বিচ্ছুরিত হবে এটি খুবই সাধারণ বুদ্ধি র একটি প্রশ্ন আমার ফিরে আসা দরকার কারণ এটি একটি উত্তর কিন্তু আর কি কোন উত্তর আছে এটি সর্বদিকে যাবে এবং এটি বস্তুর কোন আকৃতির উপর নির্ভর করবে না I অর্থাৎ যদি সেখানে একটি বস্তু থাকে বিশেষ কোন অ্যাঙ্গেলে তাহলে তরঙ্গটি সেখানেই পাশ কাটিয়ে যাবে I তাহলে এই বিশেষ দিকে কি কোন তরঙ্গ থাকবে থাকতেই পারে যদি আমরা ভাবি যে সেখানে একটি রেডার আছে এবং আমরা ধরে নিতে পারি যে তরঙ্গটি যখন তার উপর আঘাত করবে কিছু বিচ্ছুরণ হতে পারে এবং যেটি সর্ব দিকে যেতে পারে I অর্থাৎ বিচ্ছুরিত ফিল্ডের শক্তি সর্ব দিকে যাবে 2D র ক্ষেত্রে 2π ও 3D ক্ষেত্রে 4π কিন্তু তার কতটুকু ফেরত আসছে অর্থাৎ এখানে দুভাবে বিশ্লেষণ করা যায় একটি হল মনো স্ট্যাটিক অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার একই অবস্থায় অবস্থিত অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার একটি তরঙ্গ পাঠাবে এবং বস্তুটি একটি বিশেষ অবস্থায় রয়েছে I এখানে বস্তু বলতে আমরা রিসিভার টিকে বুঝছি অর্থাৎ এটি ততটুকুই পাচ্ছে যতটুকু তরঙ্গ ফিরে আসছি এবং তার বাকিটুকু পুরোটাই হারিয়ে যাচ্ছে I মনো স্ট্যাটিক এর মনো র অর্থ একটি অর্থাৎ একটি ট্রান্সমিটার একটি রিসিভার একই স্থান অবস্থিত I এটিকে মনোস্ট্যাটিক রেডার বলা হয় I দ্বিতীয় পদ্ধতিটি কে বলা হয় বাই স্ট্যাটিক অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার দুটি ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত অতএব Tx ও Rx আলাদা অর্থাৎ এটি বিচ্ছুরিত হবে I এবার এই বিচ্ছুরিত ফিল্ড টি 2D না 3D এইখানে আরেকটি উপায় আছে যেখানে r → ∞ তাই তোমরা লক্ষ্য করো RCS এর দিকে যে অ্যাঙ্গেলে রিসিভার রাখা আছে I এবং এইটি Rx অ্যাঙ্গেল ও Tx অ্যাঙ্গেল তাই খালি আমাদের বোঝার শক্তির পরীক্ষা র জন্য মনু স্ট্যাটিক এর ক্ষেত্রে I মনো স্ট্যাটিক অর্থাৎ 2D ক্ষেত্র I তাই ধরে নেওয়া যায় যে ইনসিডেন্ট তরঙ্গটি এইরূপে আসছে I তা এটি কোন অ্যাঙ্গেলে প্রতিফলিত হচ্ছে আমরা ধরে নিই যে সেটি θi এবং এটি রাডার থেকে প্রতিফলিত হয়ে কোন দিকে যাচ্ছে সেটি আমাদের জানার বিষয় I হ্যাঁ এটি বিপরীত দিকে যাচ্ছে এবং কত ডিগ্রী অ্যাঙ্গেল করছে এবং এটি অ্যাঙ্গেল তৈরি করছে θs যেটিকে আমরা স্ক্যাটার্ড অ্যাঙ্গেল বলবো I তাহলে θs ও θi এর মধ্যে কি সম্পর্ক আমি কি লিখতে পারি যে θi π θs

এতে আমরা আরো কিছু অ্যাপ্রক্সিমেশন করব এবং কিছু অংশকে বাতিল করব I অতএব আমরা ρ কে R দাঁড়া পরিবর্তিত করব তাই তুমি যদি এটিকে বাতিল করতে পারে এবং লিখতে পারো ρ ≈ R তাহলে আমরা একটি বাইনোমিয়াল এক্সপানশন করে এগুলোকে বাতিল করতে পারি এবং এই পদ্ধতিতে খুবই সঠিক মান নির্ণয় করা সম্ভব I অতএব এসব দেখে মনে হতে পারে যে এটি খুবই পরিশ্রমের কাজ কিন্তু আসলে এটি খুবই সহজ একটি উপায় সমীকরণ গুলি র মান নির্ণয় করার জন্য এবার এরমধ্যে কোন কোনটির মান আজানা সেটি হল ও যার মান আমাদের নির্ণয় করতে হবে এবং এই g বস্তুটি খুবই স্মরণ একটি সমতল ঢেউয়ের মতন এবং ρ এখানে আমরা ধ্রুবক বলে মনে করছি I অতএব এটি হচ্ছে √R RCS এর সংজ্ঞা I তাই এটি নিজেকে বাতিল করছে এবং এই অ্যাপ্রক্সিমেশন টি আমরা করতে পারি I অতএব এটি অ্যামপ্লিচিউড ও ফেস এর সমীকরণ এবং এরপরে r ′ হচ্ছে রিসিভারের অবস্থান তাই r ′ এর মান ইনফিনিটি I অতএব এখানে r ′ এর মান 2π I এখানে তুমি যেকোনো অ্যাপ্রক্সিমেশন করতে পারো তবে সবি একি দেবে I অতএব আমরা লিখতে পারি এর কারণ এখানে আমরা ফিল্ড টা পেয়েছি প্রায়ইম কোঅর্ডিনেট এ এবং এর সংজ্ঞা ধরা হয়েছে আনপ্রায়ইম কোঅর্ডিনেট এ যাতে একটা ছোট পরিবর্তন আছে I সংজ্ঞা তে কিভাবে আসছে এটি গুরুত্বপূর্ণ কারণ আমরা যে স্ক্যাটার্ড ফিল্ড নির্ণয় করেছি এটি তার উপর নির্ভরশীল যা থেকে আমরা ϕ এর মান পাব I যা আমাদের প্রয়োজন পড়বে সমীকরণ গুলি র মান নির্ণয়ের জন্য I তুমি যদি পিছন ফিরে দেখো দেখা যাবে ইন্সিডেন্ট ফিল্ড কে I এবং এর উপর নির্ভর করবে আমাদের সমীকরণ কি I এর ফলাফল নির্ভর করবে কোন অ্যাঙ্গেল এ বিমানটি আছে I তাই এটি θi I এর একটি ফাংশন I যদি আমরা ধরি যে একটি বস্তু আছে অরিজিন এ তাহলে সেটি সেই রিজিওন এ রয়েছে I তাই আমরা ধরবো যে r ও r ′ সমান না I অতএব r বেশিদূর যায় না কারণ এটি একটি বিশেষ স্থির বস্তু এবং r ′ হল আমার রিসিভার এবং সংজ্ঞা অনুযায়ী r ′ এর মান ইনফিনিটি I